ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্সের আমাদের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে আপনাকে স্বাগতম আমরা মডিউল নম্বর 2 এবং লেকচার নম্বর 19 আছি এখানে আমরা কনিক বিভাগগুলি কভার করছি শেষ ক্লাসে কনিক সেকশনে আমরা সাইক্লয়েড কার্ভে থেমেছি আজকের ক্লাসে আমরা ইনভলিউট এবং স্পাইরাল দেখতে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন কোথায় স্পাইরাল দেখতে পাই উদাহরণস্বরূপ যদি আমরা সিঙ্ক্রোনাইজেশন মোশনের জন্য ঘড়ির মতো কোনো গিয়ার মেকানিজম গ্রহণ করি তবে আমাদের একটি স্প্রিং থাকবে স্প্রিং স্পাইরাল আকৃতির হয় এবং অনেক টর্ক পুনরুদ্ধার ধরনের মেকানিজম থাকে উদাহরণস্বরূপ একটি দরজার ড্যাম্পারের মধ্যেও এক ধরনের স্প্রিং থাকে যা স্পাইরাল এর মত হয় এবং ফোর্স প্রয়োগ করে এটি প্রসারিত হয় এবং যখন এটি বন্ধ হতে চায় বা সম্ভবত টর্ক কে পুনরুদ্ধার করতে চায় তখন এটি আবার মূল জিনিসে ফিরে আসে একটি স্পাইরাল স্প্রিং এর পরিপ্রেক্ষিতে আমরা মেশিন উপাদানগুলির মধ্যে আসি সুতরাং প্রথম প্রশ্ন হল কিভাবে সীটে এই ধরনের স্পাইরাল তৈরি করা যায় উদাহরণস্বরূপ আসুন আমরা একটি সমস্যা বাছাই করি একটি 120 mm লম্বা লিঙ্ক OA O এর রেস্পেক্ট এ অভিন্ন কৌণিক বেগে ঘুরছে সুতরাং এটি একটি মেশিন ডিজাইন ধরনের সমস্যা যেখানে একটি লিঙ্ক রয়েছে যা এই স্পাইরালের সাথে সংযুক্ত একটি বিন্দু একটি ধ্রুবক কৌণিক বেগে ঘূর্ণন হয় একটি বিন্দু P প্রাথমিকভাবে O তে সরছে OA এর বরাবর অভিন্ন হারে চলছে এবং A তে পৌঁছায় লিঙ্কটির একটি রেভোলুয়েশন এর সময় এটি যে আকারটি তৈরি করে তা একটি স্পাইরাল এই ধরনের তথ্যের মাধ্যমে আসুন আমরা বিন্দু P এর জন্য একটি স্পাইরাল তৈরি করি যদি এটি অভিন্ন কৌণিক বেগে চলতে থাকে এবং একটি নির্দিষ্ট দিক বরাবর চলে উদাহরণস্বরূপ আসুন আমরা একটি বিন্দু P বাছাই করি এই বিন্দু P যদিও প্রাথমিকভাবে এটি কেন্দ্রে থাকতে পারে কারণ এটি ধ্রুবক কৌণিক বেগের সাথে চলে এবং রেডিয়ালভাবে বেরিয়ে যায় তারপর এটি একটি স্পাইরাল এর মতো আকৃতি ট্র্যাক করে অন্য উপায় হল এখানে একটি পয়েন্ট আছে এটি অভিন্ন কৌণিক বেগের সাথে যায় যেহেতু এটি ভিতরে যাচ্ছে ব্যাসার্ধ ক্রমাগত হ্রাস পায় অবশেষে এটি 0 এ পৌঁছায় কিভাবে এই ধরনের স্পাইরাল নির্মাণ করবেন সুতরাং আসুন ছবিটি দেখি স্পাইরাল নির্মাণের সাথে জড়িত ধাপগুলো হল O কে কেন্দ্র এবং ব্যাসার্ধ OA প্রথমে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে সুতরাং একটি বিন্দু O সনাক্ত করুন অন্য বিন্দু A এর সাথে O থেকে A 120 mm মেকানিক্যাল এলিমেন্টস উপস্থিত এবং OA এর সাথে ব্যাসার্ধ হিসাবে একটি বৃত্ত তৈরি করুন তারপরে বৃত্তটিকে 8 টি সমান অংশে ভাগ করুন প্রথমটি দ্বিতীয়টি এবং একই অষ্টম স্থান পর্যন্ত এটির নাম A A1 A2 এবং একি A7 পর্যন্ত বৃত্তের উপর সবার আগে এটি নোট করুন আমরা এই বৃত্তকে সমান ভাগে ভাগ করেছি এর পরে ট্রেসিং পয়েন্টের পথ ভাগ করুন একটি বিন্দু P আছে যা সেই স্পাইরাল বা বৃত্তাকার দিকে এমনভাবে চলে যে OA কে 8 অংশে নাম্বারের সাথে ভাগ করুন সুতরাং এই A বিন্দু হয়ত ভিতরে চলে যাচ্ছে অথবা সম্ভবত O বিন্দু যা বাইরের দিকে যাচ্ছে এক রেভোলুয়েশন এর জন্য দিনের শেষ যাই হোক না কেন এই পুরো স্পাইরাল 360° জুড়ে থাকে এবং OA বিন্দুতে পৌঁছায় এটি O থেকে শুরু হয়ে কৌণিক বেগের দিক থেকে রেডিয়াল ভাবে আউট হয়ে যায় এটি A তে আসে সেই ক্ষেত্রে আমরা যা করতে যাচ্ছি তা হল রেডিয়াল দূরত্বকে ভাগ করুন এই বিন্দুটির লোকাস পয়েন্ট যা এই A বিন্দুতে চলে যায় এবং যা 8 সমান বিন্দুতে ভাগ করে যা 1 2 3 4 এবং একই সবদিক থেকেই এদেরকে বিভিন্ন পয়েন্টে নামকরণ করা হয় এখন কেন্দ্র হিসাবে O এবং ব্যাসার্ধ O1 এটি O কেন্দ্র এবং এটি একটি ব্যাসার্ধ O থেকে সেই বিন্দুতে একটি চাপ আকুন যা P1 হবে এই বিন্দুটি কৌণিক বেগ এবং রেডিয়াল দিক দিয়েও চলে সুতরাং O থেকে 2 একটি বিন্দু P2 তৈরি করে একটি বক্ররেখা আঁকবো যা এই A2 রেখাকে ছেদ করে O থেকে 3 পর্যন্ত একটি আর্ক্ তৈরি করুন যা এখানে A3 লাইন ছেদ করতে যাচ্ছে 3 থেকে সেখানে ছেদ হয় একইভাবে 4 থেকে একটি চাপ তৈরি করে যা A4 রেখা ছেদ করে এভাবে P1 P2 P3 P4 P5 P6 P7 এবং P8 পয়েন্ট তৈরি করুন একবার এই পয়েন্টগুলি নোট হয়ে গেলে একটি মসৃণ বক্ররেখা আঁকুন যা এই পয়েন্টগুলির মধ্য দিয়ে যায় এইভাবে আমরা একটি স্পাইরাল নির্মাণের অবস্থানে থাকব সুতরাং আসুন আমরা গ্রাফ শীটে এটি করি একটি স্কেল ব্যবহার করুন OA দৈর্ঘ্য 120 mm হওয়ার কথা সুতরাং গ্রাফ শীটে অবস্থিত যার সাথে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে এটি শীটে একটি খুব বড় বৃত্ত হবে এটা সব দিকে যাচ্ছে সুতরাং আমাকে প্রথমে বৃত্তের সেই অংশটি আঁকতে দিন এটিই আমাদের শেষ বৃত্ত এখন এটি 8 সমান অংশে ভাগ করুন সুতরাং আসুন আমরা লাইনগুলিকে সংযুক্ত করি যা সমস্ত পথ ধরে যাচ্ছে তারপর আমাদের এই কোণগুলিকে 2 সমান অংশে বিভক্ত করতে হবে সুতরাং যদি এটিই একটি আর্ক্ বা 45 ° রেখা তৈরি করে আমরাও তা করতে পারি এখন একটি স্কেল ব্যবহার করে এই লাইনগুলিতে যোগ করুন 8 সমান অংশে এখন 120 mm লাইন যা আমরা 8 টি সমান অংশে ভাগ করতে যাচ্ছি সুতরাং 120 8 আমাদের 15 mm ব্যবহার করতে হবে এটি 1 30 45 60 90 105 এবং 12 এইভাবে আমরা এই পয়েন্টগুলি সনাক্ত করি এখন এই পয়েন্টগুলিকে O এবং এই বিন্দুকে A নামে নাম দিন একবার সম্পন্ন হয়ে গেলে সবদিক থেকে আর্ক্ তৈরি করা যাক আমাদের এই সংখ্যাগুলিকে 1 2 3 4 5 6 7 এবং 8 ম নামে নাম দিন এই দূরত্ব একটি আর্ক্ তৈরি করে P1 হিসাবে সেই বিন্দুটি সনাক্ত করুন একইভাবে A2 থেকে একটি আর্ক্ P2 বিন্দু তৈরি করুন 3 থেকে একটি আর্ক্ তৈরি করুন যা P3 এ থাকবে O থেকে 4 কে ব্যাসার্ধ হিসাবে কেন্দ্র 4 এর সাথে এখানে একটি আর্ক্ তৈরি করুন যার নাম P4 পয়েন্ট একইভাবে পঞ্চম বিন্দু এখানে একটি আর্ক্ সৃষ্টি করে P6 A6 এর উপরে যায় P7 A7 এর উপরে যায় একবার এটি সম্পন্ন হলে এই পয়েন্টগুলি চিহ্নিত করুন P5 P6 P7 এবং P8 সবসময় A এ থাকে এখন O দিয়ে শুরু করে এই পয়েন্টগুলিতে যোগ দিন সুতরাং যদি আমাদের আরও অনেক বিভাগ থাকে তবে এটি 1 2 5 থেকে 6 7 8 পর্যন্ত সুন্দরভাবে আসে যদি আমাদের আরও বেশি সংখ্যক বিভাগ থাকে তাহলে বক্ররেখাটি আঁকতে খুব মসৃণ হবে একেই আমরা বলি স্পাইরাল আসুন আমরা আবার ধাপটি শুরু করি প্রথমত O ব্যাসার্ধ ব্যবহার করে আমাদের সেইভাবে একটি বৃত্ত তৈরি করতে হবে তারপর এই বৃত্তটিকে 8 সমান অংশ 16 সমান অংশ 24 সমান অংশে ভাগ করতে হবে এবং একই রকম ভাবে বাকিগুলো মসৃণতার উপর ভিত্তি করা আমাদের কতটা প্রয়োজন একবার এটি O থেকে A হয়ে গেলে আমরা বৃত্তের জন্য আমরা যা করেছি তা সমান সংখ্যক অংশে ভাগ করতে যাচ্ছি তারপর O থেকে 1 একটি ব্যাসার্ধ তৈরি করুন সেখানে চিহ্নিত করুন O থেকে 2 A2 লাইনে চিহ্নিত করুন O থেকে 3 এবং তাই একটি রেখাতে আর্কস তৈরি করুন যাতে ছেদ বিন্দুগুলি আমরা P1 P2 P3 এবং এর মতো P8 নাম দিতে পারি একটি স্পাইরাল বক্ররেখা পেতে এই মসৃণ বক্ররেখা কে যোগ করতে হবে পরের প্রশ্ন হল কিভাবে একটি নর্মাল থেকে স্পাইরালে একটি স্স্পর্শক আঁকা যায় উদাহরণস্বরূপ যদি আমরা এখানে P3 এবং P4 এর মধ্যে কিছু পয়েন্ট বেছে নিতে যাচ্ছি উদাহরণস্বরূপ এখানে আমরা একটি পয়েন্ট বাছাই করতে চাই সেখানে আমরা একটি নর্মাল রেখা এবং একটি স্পর্শক রেখা রাখতে চাই যা 90° আসুন এর নির্মাণ দেখি সর্বপ্রথম বক্ররেখাতে P বিন্দুটি সনাক্ত করুন যা O থেকে P দূরত্বটি 55 mm হতে পারে একটি কম্পাস ব্যবহার করে আমরা 55 mm এ একটি আর্ক তৈরি করতে পারি যেখানে এটি স্পাইরাল কে ছেদ করতে যাচ্ছে সেই পয়েন্টের নাম P তারপর একটি স্পাইরাল জন্য O থেকে P6 দূরত্ব পরিমাপ করুন আমরা ইতিমধ্যে জানি যে এটি সমান দূরত্ব সমান ব্যবধানে চলে ক্রমাগত ব্যাসার্ধ আনুপাতিকভাবে বৃদ্ধি বা হ্রাস করছে সুতরাং যদি P6 থেকে P8 বিন্দু 90° কোন এর উপরে প্রতিস্থাপন করে তাহলে স্বাভাবিকভাবেই P6 থেকে P7 আনুপাতিক কোণে আমাদের P6 থেকে P7 এর মতো কিছু থাকবে যা pi 4 দৈর্ঘ্যের দ্বারা পাই আমরা যে কৌশলটি তৈরি করতে যাচ্ছি তা ব্যবহার করে আমরা O থেকে P6 দূরত্ব পরিমাপ করব ইতিমধ্যে আমরা O থেকে A কে জানি সুতরাং আমরা OA বিয়োগ OP 6 O থেকে A বিয়োগ O থেকে P6 কে pi 2 কোণ দ্বারা বিয়োগ করব সুতরাং O থেকে A বিয়োগ দূরত্ব O থেকে P6 এর দূরত্ব 90 ° pi 2 কোণে আবৃত যা আমাদের বক্ররেখা C এর ধ্রুবক দেয় এই স্পাইরাল জন্য বক্ররেখার একটি ধ্রুবক আছে C OA বিয়োগ OP6 pi 2 হবে এই একই C থাকবে OA বিয়োগ OP5 90 প্লাস pi প্লাস pi 4 প্লাস এই অতিরিক্ত কোণ সুতরাং pi 2 প্লাস pi 4 কোণ OA বিয়োগ OP 5 এর পরিপ্রেক্ষিতে এই কোণ দূরত্বটি আবরণ করবে এবং এই অনুপাতটি একটি নির্দিষ্ট স্পাইরাল জন্য সর্বদা একই থাকে যা আমরা আঁকছি সুতরাং প্রথমে বক্ররেখার সেই অনুপাত C গণনা করুন যা আমাদের ক্ষেত্রে 19 mm হয়ে যাবে এখন O থেকে P পর্যন্ত একটি রেখায় যোগ দিন এবং OP তে একটি লম্ব রেখা আঁকুন যাতে আমরা এই দূরত্ব 19 mm পরিমাপ করতে যাচ্ছি সুতরাং OP এবং ON একে অপরের সাথে লম্ব কিন্তু এটি 19 mm দূরত্বে আছে একবার এটি হয়ে গেলে আমরা একটি বিন্দু N সনাক্ত করার অবস্থানে থাকব এখন P বিন্দু এবং N বিন্দু যোগ দিন P পয়েন্ট স্পাইরাল এর উপর নর্মাল হবে নর্মাল সবসময় রেডিয়াল অবস্থানে থাকে কিন্তু এই লাইনটি স্পাইরাল এর জন্য ক্রমাগত গতিতে চলেছে যা P এবং N এর মধ্য দিয়ে যায় তা নর্মাল হবে একবার আমরা এই PN নর্মাল কে চিহ্নিত করি একটি স্পর্শক তৈরির অবস্থানে থাকব যা 90° হবে সুতরাং আসুন আমরা শীটে তা করি আমরা ইতিমধ্যে একটি স্পাইরাল অংকন করেছি সুতরাং আসুন শীটে 19 mm পরিমাপ করি সুতরাং 0 এটি এবং 19 mm অঙ্কন শীটে আছে আসুন আমরা অঙ্কন শীটে তাকাই এটি 19 mm হবে সুতরাং বক্ররেখায় O থেকে এটি C লিখি বক্ররেখার জন্য 19 mm এবং নির্ধারিত বিন্দু P যেখানে আমরা একটি স্বাভাবিক স্পর্শক আঁকতে চাই তা 55 mm সুতরাং প্রথমত 19 mm এবং 55 mm উভয়ই সনাক্ত করুন এইটি 55 মিমি এই হবে সুতরাং এই দূরত্ব পরিমাপ করুন O থেকে সেখানে কোথাও একটি আর্ক্ তৈরি করুন সুতরাং এই বিন্দুকে P হিসাবে কল করুন এই ছোটটি হল পি এখন O এবং P কে যোগ করুন সুতরাং এই বৃত্তের জন্য এটি নর্মাল যা সেই বক্ররেখায় 90° রেখা সনাক্ত করুন যা এখানে থাকবে সেই লাইনের সাথে O যোগ দিন বক্ররেখার সেই C ধ্রুবকটি 19 mm সুতরাং এখানে কোথাও 19 mm একটি চাপ তৈরি করুন এই বিন্দুকে N বলে ডাকুন N একবার P বিন্দু এবং N বিন্দুতে যোগ করার জন্য পরিচিত হলে এটি একটি কন্টিনিউয়াস লাইন হওয়া উচিত তবে কেবল দৃশ্যমানতার উদ্দেশ্যে আমি এটি একটি ড্যাশড লাইন দ্বারা দেখিয়েছি সুতরাং এই নর্মাল পয়েন্ট P এর মধ্যে দিয়ে যাবে এটি 90°হবে যা আমরা একটি স্পর্শক তৈরির অবস্থানে থাকব এই 2 লাইন T স্পর্শক যোগ দিন সাধারণত অঙ্কন শীটগুলিতে আমরা সম্পূর্ণ নামের স্পর্শক নর্মাল প্রতিনিধিত্ব করি না আমরা T টি দ্বারা প্রতীক দেখাই হয়তো N N নর্মাল প্রতিনিধিত্ব করে এই আমরা একটি ইনভলিউট নির্মাণ করব যখন আমাদের এই স্পাইরাল টি তৈরি হয়ে যাবে ইনভলিউট আমরা পাই যখন একটি দড়ি বা থ্রেড একটি সিলিন্ডারে ঘুরছে উদাহরণস্বরূপ যেমন এই মেশিনগুলির মত যদি আমরা রিল থ্রেডে একটি দড়ি বা থ্রেড ঘোরাই তবে এন্ডপয়েন্ট থ্রেডের লোকাসটি কিভাবে চলাচল করবে তা নির্মাণ করা হবে আসুন আমরা এই ধরনের ইনভলিউট গঠন করি সুতরাং এখানে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের একটি সিলিন্ডার যা এই দড়ি বা সুতার উপর ঘুরছে যা লাল রঙে দেখানো হয়েছে উদাহরণস্বরূপ আসুন আমরা 40 mm ব্যাসের বৃত্তের একটি ইনভলিউট অংকন করি সুতরাং বৃত্তটি 40 mm ব্যাস আমরা 20 mm ব্যাসার্ধ নির্মাণ করতে যাচ্ছি সুতরাং আসুন আমরা অঙ্কন শীটে 20 mm ব্যাসার্ধ হিসাবে পয়েন্টগুলি সনাক্ত করি সুতরাংএটি শেষ বিন্দু একটি বৃত্ত আঁকবো প্রথম ধাপ হল 20 mm ব্যাসার্ধ এর একটি বৃত্ত অঙ্কন করতে হবে তারপর একটি রেখা PQ আঁকুন যার দৈর্ঘ্য হবে সেই বৃত্তের পরিধি 2 pi r এর দূরত্ব যা pi কে d 126 mm দ্বারা গুণ করা হবে সেই বৃত্তের উপর যদি এটি একটি বেস পয়েন্ট হিসাবে ঘোরানো হয় যাই হোক না কেন এই থ্রেড এন্ডপয়েন্টের লোকাস যেটাকেই সরিয়ে দেয় তাকেই আমরা ইনভলিউট বলি সুতরাং 126 mm দিয়ে P বিন্দুতে রেখা আঁকুন সুতরাং নীচের বিন্দুতে অঙ্কন শীটে এটি হল পয়েন্ট P আসুন আমরা এটিকে 126 mm নাম দিই এটিকে কোথাও কোথাও 126 চিহ্নিত করুন সুতরাং একটি রেখা আঁকুন এখন এই সম্পূর্ণ লাইনটিকে আমরা PQ লাইন বলি যেটাকে 12 সমান অংশে ভাগ করুন সুতরাং 12 টি সমান অংশ তৈরি করতে আমাদের যা করতে হবে তা হল একটি ইনক্লাইন লাইন তৈরি করা 12 টি বিভাগকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12 করতে আমাদের কম্পাস ব্যবহার করতে হবে সুতরাং শেষ বিন্দু যা আমরা স্কেল সমান্তরাল ব্যবহার করতে যাচ্ছি যা আমরা আমাদের রোলার দেখতে ব্যবহার করি সমান্তরাল রেখাগুলি তৈরি করুন যা এই পয়েন্টগুলির মধ্য দিয়ে যাচ্ছে এই পয়েন্টগুলিকে 1 '2' 3 '4' 5 6 7 8 9 10 11 এবং 12 অংশ বলে সুতরাং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সমান অংশ আমাদের আছে এখন বৃত্তটিও 12টি সমান অংশে বিভক্ত হওয়ার কথা সুতরাং আমরা আমাদের প্রটেক্টর ব্যবহার করে 12 টি অংশ তৈরি করতে পারি সুতরাং 30° কোন আমাদের প্রতি 30 60 90 120 150 180 অবস্থানে থাকা উচিত আসুন আমরা এই লাইনগুলোতে যোগ দেই এবং শেষ লাইনটি একবার নির্মাণ করলে এর নাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12 পয়েন্ট এই পয়েন্টগুলির মাধ্যমে এই দড়ির দৈর্ঘ্য একটি ঘূর্ণায়মান দড়ি হয় এখন এই পয়েন্টগুলিতে ট্যাংজেন্ট আঁকুন উদাহরণস্বরূপ এখানে আমাদের প্রতিটি বিন্দুতে একটি ট্যাংজেন্ট আঁকতে হবে সুতরাং 8ম বিন্দু 2 এই রেখায় একটি ট্যাংজেন্ট আঁকুন একইভাবে 8ম বিন্দু 3 এও একটি ট্যাংজেন্ট আঁকবো যা 90° একইভাবে 4 5 এবং 6 এ আসুন আমরা এই ট্যাংজেন্ট কে প্রসারিত করি যা 2 বিন্দু দিয়ে যাচ্ছে এখন হতে পারে বিন্দু Q সিলিন্ডারে বন্ধ হয়ে যাচ্ছে 1 2 3 বিন্দুতে এই স্পর্শকগুলিকে সেই বৃত্তে অঙ্কন করার পর PQ লাইনকে 12 টি অংশের বৃত্তে 12টি ভাগে বিভক্ত করার পর আমাদের P1 P2 P3 P4 এবং এভাবে পয়েন্টগুলি খুঁজে বের করতে হবে যাতে 1 থেকে P1 দূরত্ব ধরা যাক আমরা প্রথম পয়েন্ট 1 থেকে P1 পয়েন্ট P2 1 এর সমান বাছাই করি সুতরাং এইটি P বিন্দু এবং এইটি 1' একইভাবে আমাদের বিন্দু P2 কে এমনভাবে চিহ্নিত করতে হবে যাতে 2 থেকে P2 দূরত্ব সর্বদা P থেকে 2' দূরত্বের সমান হয় সুতরাং P থেকে 2' দূরত্ব যাই হোক না কেন P থেকে কম্পাস ব্যবহার করে সেই দূরত্বটি ব্যবহার করুন যেটি 2 বিন্দুর মধ্য দিয়ে যাওয়া লাইন স্পর্শককে ছেদ করার চেষ্টা করে সুতরাং 2 বিন্দু দিয়ে স্পর্শক সেই দিকে যায় এই P2' ব্যবহার করে সেই দূরত্ব আমরা কেন্দ্র 2 এর উপর ভিত্তি করে একটি আর্ক্ তৈরি করতে যাচ্ছি যাতে আমরা P 2 পয়েন্ট পাব আসুন আমরা শীটে তা করি ইতিমধ্যে আমরা জানি এই বিন্দু P1 এটি শীটে সনাক্ত করেছি এখন দ্বিতীয় বিন্দুতে দূরত্ব P ব্যবহার করুন যে দূরত্বটি সেই বিন্দুতে আছে এটি সনাক্ত করুন এটি P2 পয়েন্ট একইভাবে P থেকে 3' দূরত্ব ব্যবহার করুন এটি একটি P3 পয়েন্ট হবে একইভাবে এখানে 4' যত দূরত্বই হোক না কেন এমন একটি আর্ক্ তৈরি করুন যাতে আমাদের P4 থাকবে 4 থেকে 5 পর্যন্ত একটি দূরত্ব P5 সনাক্ত করুন সেখান থেকে 6' P6 দূরত্ব নির্ণয় করুন যদি আমরা চালিয়ে যাই এটি এখানে কোথাও একটি বিন্দু তৈরি করে সুতরাং আসুন আমরা ফ্রিহ্যান্ড স্কেচ দ্বারা যোগ করি আমাদের এই P1 পয়েন্ট থেকে শুরু করা উচিত কিন্তু শুধু সরলতার জন্য আমরা যাচ্ছি আসুন আবার সেই রেখাটি আঁকা যাক আমরা যদি স্পর্শক এবং যে কোনভাবে নর্মাল করতে আগ্রহী হই তবে যেটা হবে তা হল এই স্পর্শক সুতরাং এটি আমাদের জন্য নর্মাল লাইন হবে যা এর মধ্য দিয়ে যাচ্ছে এবং স্পর্শক সর্বদা লম্বা থাকবে পরবর্তী ক্লাসে আমরা হেলিক্স সম্পর্কে জানব কিভাবে এটি তৈরি করতে হয় আপনাকে অনেক ধন্যবাদ